সুতরাং আবার স্বাগতম এটি আপনার উদাহরণ নম্বর 32 এই বক্তৃতার শুরুতে আমি একটি জিনিস বলি ডিসি সার্কিটের জন্য আমরা অনেকগুলি প্রব্লেমের সমাধান করছি সুতরাং আমরা যখন একক পর্বের পাশাপাশি তিন ধাপের এসি সার্কিটের জন্য যাব তখন আপনি জানেন আপনি এই উপপাদ্যটি সব একই থাকবে তবে এসি হিসাবে একটি এসি সার্কিট জটিল নম্বর জড়িত থাকবে সুতরাং সেই সময়ে আমরা এগুলি নিয়ে আলোচনা করতে পারি না অনেকগুলি উদাহরণ কারণ এটি একটি সময়সীমা সুতরাং সেই সময়ে উদাহরণের সংখ্যা হ্রাস পাবে তবে জিনিসগুলি আপনার ডিসি সার্কিটের সমান হল কেবলমাত্র জটিল সংখ্যাটি পরিচালনা করবে আসুন উদাহরণে ফিরি এই উদাহরণে আমাদের RThevenin নির্ধারণ করতে হবে এই সার্কিটের জন্য এই সার্কিটটি দেখুন এখানে কোনও স্বাধীন উত্স নেই তার অর্থ দেখেই বুঝতে পারবেন যে VThevenin 0 সুতরাং এখন প্রশ্নটি হল VThevenin 0 তবে আপনি RThevenin টি খুঁজে বের করতে পারেন কারণ নির্ভরশীল উত্সটি এটি 2 ix এবং এটি ix সুতরাং নির্ভরশীল উৎসটি তাই রয়েছে আপনি যা করতে পারেন উদাহরণস্বরূপ আপনি যাকে কারেন্ট উৎস বলছেন তার সাথে সংযুক্ত করতে পারেন আপনার স্বাধীন কারেন্ট উত্স i0 বলে আপনি i0 নিতে পারেন যে কোনও মান 1 অ্যাম্পিয়ার এবং এই ভোল্টেজটি বলে যে এটি v0 এটি আপনার ভোল্টেজ কারণ এটি একটি সাধারণ নোড এবং এটি আপনার V0 সুতরাং এই ভোল্টেজটি আসলে v0 অতএব RThevenin আপনি v0 i0 পাবেন সুতরাং এটি করতে আসুন আমরা আপনার সমতুল্য সার্কিটে যাই সুতরাং এটি VThevenin 0 এবং এখন এখানে আপনি i0 তৈরি করেছেন এটি পিছনে কারণ আপনার কারেন্ট উত্সটি আমরা এটি বলেছি i0 1 অ্যাম্পিয়ার বলে এবং এই v v 0 আসলে নোডাল বিশ্লেষণের মতো এটি হল নোডাল বিশ্লেষণ সুতরাং এটি আপনার যদি আপনি এটি গ্রহণ করেন তবে এটি আপনার গ্রাউন্ড বলে এটি আপনার গ্রাউন্ড এবং এই ভোল্টেজটি V0 এর অর্থ এই ভোল্টেজটি V0

তীরের অর্থ এটি এবং এটি হল এবং এটি একটি এটি একটি সাধারণ নোড কারণ কোনও উপাদান বৈদ্যুতিক উপাদানগুলি সংযুক্ত থাকে না মূলত এটি একটি উপায় এটি এটি একটি মূলত যা আপনি কল করেন সেখানে একটি সাধারণ নোড রয়েছে অতএব আমাকে এটি পরিষ্কার করতে দিন আপনি যা করতে পারেন তা হল আপনি KCL প্রয়োগ করুন উদাহরণস্বরূপ কারেন্টের প্রবাহিত এই দিকটি বলে এটি এখানে V0 4 কারেন্ট এটি ix ঊর্ধ্বমুখী ঠিক আছে তবে এই দিকটি কারেন্ট V আপনার v 0 v এটি আমাকে সাফ করুন আমি এটি আবার তৈরি করব সুতরাং এটি আপনার v 04 এবং আপনি যদি এই দিকটি কারেন্ট নেন তবে এটি V0 2 হবে যার অর্থ ix উপরের দিকে নিয়ে গেছে যার অর্থ ix V0 2 এবং এটি এটি আপনার সাধারণ নোড এটি এটি একটি মূলত একই নোড অতএব আপনি যদি মনে করেন যে এটি নোড তবে এই 2 ix কারেন্ট এই কারেন্ট এই কারেন্টটি এই নোড থেকে বের হচ্ছে এটি তারা এখানে KCL প্রয়োগ করছে যে আমি এটি এখানে তৈরি করছি এটি একটি সাধারণ নোড আর একটি কারেন্ট v 04 এটি আপনার v 04 এটিও এই টার্মিনালটিতে বাস করছে আরেকটি কারেন্ট বলুন ix আমরা এই ix কেও নেব আমরা জানি ix V0 2 অন্য কারেন্ট ix এটি এই নোডে প্রবেশ করছে সুতরাং এটি আপনার ix প্রবেশ করে এবং এই i0 কারেন্ট টি এখানেও প্রবেশ করে সুতরাং এই কারেন্ট i0 নোডের মধ্যেও প্রবেশ করছে সুতরাং এই দুটি কারেন্ট এই i0 এবং ix এই দুটি প্রবেশ করছে সুতরাং আমি যদি এখানে i0 ix লিখি তবে এই দুটি কারেন্ট নোডে প্রবেশ করছে এই 2 ix V0 4 এই কারেন্ট উত্স অনুসারে জীবনযাপন করা আপনার প্রথম ক্ষতি সুতরাং 2 ix V0 4 তবে ix V0 2 দেখুন আপনি যদি ix রাখেন এখানে V0 2 V0 2 তবে আপনি V0 এর মান পাবেন আপনি V0 এর সমাধান করতে পারেন সুতরাং আমাকে এটি সাফ করা যাক তাই আমি যা কিছু বলেছি তা হল আমি যেভাবে i0 ix 2 ix V0 4 লিখেছি সেটাই আপনার i0 সেখানে আমি 4 V0 4 প্রতি i0 ix 2 ix V0 লিখেছি ix V0 2 আমি আপনাকে বলেছি আপনি যদি বিকল্প প্রতিস্থাপন করেন তবে V0 4 i0 পাবেন তার অর্থ i0 আপনি গ্রহণ করেছেন আপনি যাকে কল করেন i0 যা বলছেন 1 মান বাড়িয়ে নিন আপনি এটি গ্রহণ করতে পারেন তাতে কিছু আসে যায় না এবং সরাসরি আপনি এখানে একটি বাস্তবে পাবেন আমরা V0 4 i0 সম্পর্ক পেয়েছি সুতরাং এখানে i0 1 অ্যাম্পিয়ারের প্রয়োজন নেই বিবেচনা করার কোনও প্রশ্ন নেই কারণ আমাকে এটিকে পরিষ্কার করতে দিন কারণ RThevenin V0 i0 যা আসলে 4 Ω আমি আপনাকে বলেছিলাম যে যখন নির্ভরশীল উত্সগুলি যখন সার্কিটে থাকে তখন RThevenin নেতিবাচক হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং এটি হল 4 Ω এর অর্থ নেতিবাচক মান Thevenin প্রতিরোধের সেই সংকেতটি নির্দেশ করে যে কুড়ি সার্কিট 28 নম্বর ফিগার বিদ্যুৎ সরবরাহ করা হয় সুতরাং যদি নির্ভরশীল উত্সগুলি সার্কিটের মধ্যে থাকে তবে এটি ছিল আপনার কারেন্ট নির্ভরশীল কারেন্ট উৎসটি সেখানে যদি নির্ভরশীল কারেন্ট উৎস থাকে তবে সেখানে সম্ভাবনা রয়েছে যে RThevenin হয়ে উঠতে পারে 4 এর অর্থ সার্কিট প্রকৃতপক্ষে শক্তি সরবরাহ করে এই অর্থ সুতরাং এই ক্ষেত্রে আমরা এই সম্পর্কটি পেয়েছি V0 4 i0 সুতরাং i0 বা V0 V i0 মান নির্ধারণ করা দরকার কারণ সরাসরি আমরা V0 i0 অনুপাত পাচ্ছি 4 Ω Ω সুতরাং এটি নেতিবাচক Thevenin প্রতিরোধের জন্য একটি উদাহরণ আমি দিচ্ছি সুতরাং এরপরে আমরা আপনাকে অন্যটিতে যা বলি সেটিতে চলে যাই সুতরাং থেভেনিনের উপপাদ্যটি ব্যবহার করে আপনি চিত্র 30 তে প্রদর্শিত সার্কিটের কম প্রতিরোধের RL ধরে ভোল্টেজ নির্ধারণ করুন সুতরাং এটি আপনি এটি তৈরি করছেন এর 430 অধ্যায়ে সুতরাং এটি একটি চিত্র 30 সুতরাং লোভ প্রতিরোধের RL 4 এর মাধ্যমে আপনার কারেন্ট যে থেভিনিনের উপপাদ্যটি ব্যবহার করছেন তা আমাদের খুঁজে বের করতে হবে Ω সুতরাং থেভেনিনের উপপাদ্যের জন্য আমরা কী করব প্রথমে আমরা এই লোড প্রতিরোধের অপসারণ করব আমরা একটি খোলার সার্কিট তৈরি করব যা আপনি করেছেন সুতরাং প্রথমে আমাকে এটি পরিষ্কার করতে দিন যার অর্থ এটির একটি যদি আপনি এসে থাকেন তবে আপনাকে আপনার Vটি আপনার খুঁজে পেতে হবে আপনি যেটিকে VThevenin বলছেন সুতরাং RL 4 এখানে খোলা হয়েছে এবং আপনার মূলত এটি 1 2 যখন আমরা 1 2 1 টার্মিনাল লিখি মানে এটি এবং দুটি অর্থ এটি সুতরাং v VThevenin VOC যে v ওপেন সার্কিট ভোল্টেজ VThevenin আসলে v 12 সুতরাং আমাকে এটি পরিষ্কার করতে দিন যার অর্থ এটি আসলে তাই এটি তীরটি থাকবে এবং এটিই আপনি Voc VThevenin বলবেন সুতরাং এটি ওপেন সার্কিট সুতরাং এই 4 Ω প্রতিরোধের মধ্য দিয়ে কোনও প্রবাহ প্রবাহিত হবে না কারণ এটি উন্মুক্ত এবং অতএব আপনি এই মেশটিতে KVL বলে তার নিজের প্রয়োগ করুন সুতরাং আপনি যদি এই মেশটিতে KVL প্রয়োগ করেন তবে কারেন্ট হবে i আমি ইতিমধ্যে এটি চিহ্নিত করেছি সুতরাং আপনি এটি তৈরি করতে পারেন যে আমি আপনার জন্য এটি এখানে লিখছি এটি 12 I তারপরে এখন আপনি সবকিছু 6 জানেন তারপরে 6 i তারপর 24 0 এর অর্থ আপনি আর 32 i 6 6 i 18 i 18 18 i আঠারো সুতরাং i 1 অ্যাম্পিয়ার তাই i 1 অ্যাম্পিয়ার সুতরাং যখন আপনি i 1 অ্যাম্পিয়ার জানেন আমাকে এটি পরিষ্কার করুন সুতরাং এখন আপনি এখানে যা কল করেন তা আপনার KVL প্রয়োগ করুন এক্ষেত্রে এই 4 Ω প্রতিরোধের মধ্য দিয়ে কোনও প্রবাহমান নেই 0 তাই আপনি যদি KVLটিকে এভাবে প্রয়োগ করেন সুতরাং আমি এখানে 6 লিখতে পারি এবং i আপনি 1 অ্যাম্পিয়ার পেয়েছেন সুতরাং 6 6 i VThevenin 0 হল কারণ এটি নেতিবাচক টার্মিনাল পাসের মুখোমুখি অতএব VThevenin 6 6 এবং i 1 তাই আপনি 1232 ভোল্ট সুতরাং VThevenin 12 ভোল্ট এখানে এটি ইতিমধ্যে এখানে সমাধান করা হয় এখানে সবকিছু সমাধান করা হয় সুতরাং আমি VThevenin 12 ভোল্ট করব সুতরাং আমি বলছি ধরুন আপনি এখানে Thevenin VThevenin দিয়ে আসেন এখানে আমি আপনাকে যেভাবে দেখিয়েছি সেভাবে করলে আপনি পাবেন 32 ভোল্ট এটি আপনার VThevenin VOC v 1 2 একই জিনিস এর পরে আমাদের RThevenin গণনা করতে হবে সুতরাং আমাকে এটি পরিষ্কার করুন সুতরাং RThevenin এর জন্য যে ভোল্টেজ উত্সটি সংক্ষিপ্ত সঞ্চালিত সুতরাং যদি ভোল্টেজ উত্সটি RThevenin এর জন্য সংক্ষিপ্তভাবে প্রচারিত হয় তার অর্থ এখানে এই উত্সটি সংক্ষিপ্তভাবে প্রচারিত এটি সংক্ষিপ্ত সঞ্চালিত এবং এটি সংক্ষিপ্ত প্রচারিত হয়েছে যার অর্থ এই 12 Ω এবং 6 এই 4 4 সিরিজের সাথে সমান্তরাল যা আপনার RThevenin হবে সুতরাং আমাকে এটি পরিষ্কার করতে দিন এখানে আপনার দুটি উত্স শর্ট করা 12 এবং 6 আপনি যা কল করেন তা সমান্তরালে রয়েছে তার অর্থ আপনার RThevenin 12 থেকে 612 6 এই 4 সিরিজের সাথে সুতরাং মূলত এটি 67218 এ আপনার 32 হবে সুতরাং 4 4 এটি আপনার 8 Ω যা আপনার RThevenin সুতরাং এখানে RThevenin 80 8 Ω হয় Ω সুতরাং আমাকে এটি পরিষ্কার করুন সুতরাং এর পরবর্তী এটির অর্থ এটি হল এটি আপনার VThevenin এটি আপনার VThevenin র সাথে সেই RThevenin সেখানে 8 8 সিরিজে রয়েছে Ω এবং এখন আপনি যে RL 4 Ω প্রতিরোধের সাথে টার্মিনাল কাজ ক্ষতির টার্মিনাল 1 এবং 2 টি সংযোগ স্থাপন করেন তাই আপনি যদি এটি করেন তবে এটির মধ্য দিয়ে প্রবাহিত আপনি খুঁজে পাবেন সুতরাং এখানে মোট প্রতিরোধের এটি 8 Ω এখানে এটি 4 Ω 12 Ω অতএব i বলুন VThevenin RThevenin RL সুতরাং VThevenin 12 ভোল্ট এবং RThevenin 8 Ω এবং RL 4 Ω সুতরাং এটি আসলে 1 অ্যাম্পিয়ার সুতরাং এর অর্থ আপনার i 1 অ্যাম্পিয়ার সুতরাং যে আপনি এর মাধ্যমে পেরেছেন তার অর্থ 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে এই লোড প্রতিরোধের RL আপনি যদি RLকে 5 Ω 6 Ω to তে পরিবর্তন করেন তবে RL পরিবর্তনশীল হলে আপনি পেয়ে যাবেন এবং আপনি যদি RLকে 6 Ω 7 Ω 8Ω এ পরিবর্তন করেন তবে এটি গুরুত্বপূর্ণ নয় আপনি RL দিয়ে কারেন্ট পাবেন কারণ সার্কিটের বাকি অংশগুলিও সমান ছিল সুতরাং VThevenin এবং RThevenin সর্বদা সার্কিটের নির্দিষ্ট অংশ একই থাকবে এটি থেভেনিনের উপপাদ্যের সুবিধা এটি সুতরাং আমাকে এটি পরিষ্কার করুন অতএব আপনার VL আপনার 4 এবং এর মধ্য দিয়ে প্রবাহিত 1 অ্যাম্পিয়ার সুতরাং এটি 4 থেকে 1 যা আপনার 4 ভোল্ট সুতরাং এই লোডের প্রতিরোধের 4 ভোল্টের ভোল্টেজ সুতরাং আমাকে এটি পরিষ্কার করুন সুতরাং সে কারণেই আমরা এটি পেয়েছি যে 4 ভোল্ট এখানে এটি এখানে 4 ভোল্ট VL সুতরাং পরবর্তী এক ধরণের সমস্যা যা আমরা গ্রহণ করেছি এর পরেরটি হল থেভেনিনের উপপাদ্যটি 01 এবং 2 এর মধ্যে তিনটি Ω রোধকের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ধারণ করে সুতরাং এই সমস্যাটিই আপনাকে এই 3 Ω প্রতিরোধের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহটি খুঁজে বের করতে হবে 1 থেকে 2 এই দিকে বলে 01 এবং 2 এর মধ্যে 3 Ω প্রতিরোধের রয়েছে সুতরাং প্রথমে আপনাকে এটি খুলতে হবে এবং আপনাকে খুঁজে বের করতে হবে আপনি যাকে v 1 2 VOC ওপেন সার্কিট VThevenin একই জিনিস বলছেন সুতরাং আপনাকে প্রথমে এটির পরে এটি খুঁজে বের করার চেষ্টা করতে হবে আপনি তার পরে এটি প্রয়োগ করতে হবে যা আপনার RThevenin ও খুঁজে বের করতে হবে এখন আপনি এই 3 Ω প্রতিরোধের খুলুন প্রথমে আপনি এটি সরান আমাকে এটি পরিষ্কার করুন সুতরাং আপনি যদি এটি খোলেন তবে এটি সন্ধান করুন সার্কিটটি এরকম এটি আপনার VOCএবং এটি 1 এবং 2 1 ইতিবাচক 2 নেতিবাচক independent আপনি গ্রহণ করেছেন আপনি যদি চান আপনি 2 পজিটিভ 1 নেতিবাচক নিতে পারেন এটি নেওয়া হয়েছে তা independence বিষয় নয়

সুতরাং এই ভোল্টেজটি আপনি VOC বলছেন সেই তীর টিপটি এবং এটি হল এখন আপনি যদি আপনার VOC VThevenin v 1 2 জানতে চান তবে তাই আমরা প্রথমভাবে i2 কে এইভাবে বের করেছি তা আমরা কীভাবে খুঁজে বের করব i 2 এইভাবে নেওয়া হয়েছে কারণ এটি খোলা রয়েছে এটি খোলা তাই এর মধ্যে দিয়ে কারেন্ট i এরকম ভাবে যাচ্ছে এবং এটি আপনার i 1 2 স্বতন্ত্র মেশ সুতরাং এই ক্ষেত্রে i 1 এর দিক নির্দেশটি এর মতো এবং i2 আপনার একটি কারেন্ট উত্স 1 এমপিয়ার এর মতো এটি i 2 এর অর্থ i2 1 অ্যাম্পিয়ারও এভাবে নিয়েছে i সুতরাং আপনার সরাসরি আপনি i2 1 অ্যাম্পিয়ার লিখতে পারেন কারণ কারেন্ট meshটিতে কেবল কারেন্ট উত্স রয়েছে সুতরাং এক্ষেত্রে আপনার i1 কে আপনাকে KVL বলে তাই প্রয়োগ করতে হবে 6 12 18 Ω Ω সুতরাং 6 12 i 1 6 এ কারণ এটি 6 ভোল্ট সুতরাং i1 এক তৃতীয় অ্যাম্পিয়ার 618 তাই এক তৃতীয়াংশ অ্যাম্পিয়ার সুতরাং এই i2 1 অ্যাম্পিয়ার এবং i1 এক তৃতীয়াংশ অ্যাম্পিয়ার সুতরাং এখন আমি এটি পরিষ্কার করুন সুতরাং এটি আপনার i 1 এবং এটি আপনার i 2 যা আমি ব্যাখ্যা করেছি এবং এটি আপনার VOC VThevenin সুতরাং এখন আপনি যে Vocটি পেতে চান তা পেতে আপনি কী করেন ধরুন আমি এইভাবে KVL প্রয়োগ করতে চাইছি ঘড়ির কাঁটার দিক দিয়ে বলুন যা আপনি সেই বিরোধী ঘড়ির কাঁটার দিক বলে সুতরাং ধরুন আমি এইভাবে লিখেছি সুতরাং এটি খতিয়ে দেখা হবে যে এটি 12 i 1 হবে কারণ i1 এই 12 i1 এর মতো প্রবাহিত হচ্ছে তবে এটি হবে 2 i 2 কারণ i2 এর মতো চলছে তবে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে চলেছি সুতরাং এটি হল 2 i2 সমান VThevenin আপনার কথার জন্য তারা এখানে লিখেছে এটি মূলত 12 i1 2 i2 এর পরে প্রথম মুখোমুখি হয় টার্মিনালের সুতরাং Voc Voc হল VThevenin 0 এর অর্থ VThevenin 12 i 1 2 i 2 লেখা যায় এটিই আমি লিখেছি Voc VThevenin 12 i1 2 i2 মানে 12 গুন 1 3 অর্থাৎ 2 গুন 1 2 volt তাই VThevenin 2 volt এরপরে এখন এটি পরিষ্কার করা যাক সুতরাং আপনার আপনার RThevenin পাওয়ার জন্য এটি একটি কারেন্ট উৎস সুতরাং এখানে কারেন্ট উৎস এটি আপনাকে খোলার জন্য ভোল্টেজ উৎস বন্ধ করতে হবে এটি এখানে short করা হয় সুতরাং অবশেষে আপনাকে এগুলি থেকে আপনার RThevenin টি 1 এবং 2 টার্মিনাল 1 এবং 2 এর মধ্যে পেতে হবে আমাকে এটি পরিষ্কার করতে দিন সুতরাং এই ক্ষেত্রে 6 Ω এবং 12 Ω তারা সমান্তরালে রয়েছে তার মানে 6 এ 12 বিভক্ত 6 12 এই 2 সিরিজে তাই 2 সুতরাং যে 4 এটি এই 4 হবে এই অংশটি 4 2 6 Ω হবে সুতরাং সে কারণেই আপনার RThevenin এখানে এটি 6 Ω সুতরাং আমাকে এটি পরিষ্কার করুন অতএব আপনি এটি আপনার VThevenin আমরা 2 ভোল্ট RThevenin পেয়েছিলাম 6 Ω যে 1 এবং 2 3 3 এর সাথেই এটি সংযুক্ত এবং পথটি সার্কিটটি বন্ধ তাই তার মানে i VThevenin RThevenin এই 3 Ω প্রতিরোধের সুতরাং এটি আপনার 2 বিভক্ত 6 3 যে 29 অ্যাম্পিয়ার সুতরাং 3 Ω প্রতিরোধের জন্য 29 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় যা এখানে করা হয় সুতরাং এটি আপনার 29 অ্যাম্পিয়ার VThevenin RThevenin 3 এখন এই আশা নিন আপনি এটি বুঝতে পারছেন এর পরে থেভেনিনের উপপাদ্যটি ব্যবহার করে চিত্র 36 এ প্রদর্শিত সার্কিটের 10 Ω প্রতিরোধের 10 10 প্রতিরোধের মাধ্যমে কারেন্ট নির্ধারণ করুন এটি আসলে চিত্র মাত্র 36 টি ধরে রাখা যাক আমাকে এটি কিছুটা দূরে সরিয়ে দেওয়া হোক সুতরাং এটি হল এটিই আমার যা আপনি এটিকে বলেছিলেন এটি আমার চিত্র 36 এবং 10 Ω এর অর্থ এই 10 Ω 1 থেকে 2 এটি 1 1 থেকে 2 নয় এই 10 Ω আপনাকে এই 10 Ω প্রতিরোধের মাধ্যমে কারেন্ট টি বের করতে হবে প্রদত্ত ভোল্টেজ হলো 20 ভোল্ট এতারপরে এই 10 Ω প্রতিরোধটি সরাতে হবে এর অর্থ ওপেন সার্কিট ভোল্টেজ এইবারে আপনাকে Theveninভোল্টেজ ব্যবহার করতে হবে এবং তারপরে আপনাকে সমাধান করে বের করতে হবে যে আপনার RThevenin মানে Thevenin প্রতিরোধ কত এই 10 Ω প্রতিরোধটি আমরা দেখুন এখানে খুলে দিয়েছি

সুতরাং এটি আপনার টার্মিনাল 1 এবং এটি টার্মিনাল 2 সুতরাং VOC আসলে কিছুই নয় তবে VThevenin বেশ কয়েকবার আমি বলছি v 1 2 এখন একবার আপনি এটি সম্পন্ন করার পরে আমরা এটি সম্পন্ন করেছি এখন যদি আপনি এটি দেখেন আপনার যে সার্কিটটি কল করেছেন তা আপনার খুঁজে বের করতে হবে i1 কী i2 কী সুতরাং এটি যেমন এটি খোলা রয়েছে 1 এবং 2 এই 10 Ω প্রতিরোধের উন্মুক্ত সুতরাং এই i 1 কারেন্ট এটি 90 Ω এবং 10 Ω উভয়ই সিরিজে সুতরাং এখানেও i1 কারেন্ট প্রবাহিত হচ্ছে একইভাবে এটি উন্মুক্ত সুতরাং i2 প্রবাহিত হচ্ছে এর অর্থ এই শাখাটিও i 2 কারেন্ট প্রবাহিত হচ্ছে অতএব আপনাকে এটি খুঁজে বের করতে হবে এবং এটি জুড়ে ভোল্টেজটি আসলে আপনি যা কল করবেন তা সংযুক্ত রয়েছে আপনার ভোল্টেজটি 20 ভোল্টের হবে সুতরাং আমি যদি সার্কিটটি পুনরায় চিত্রিত করি তবে আমাকে এটি পরিষ্কার করতে দিন আমি যদি সার্কিটটি পুনরায় আঁকতে দেখি তবে আমি বোঝাচ্ছি কেবল আপনার বোঝার জন্য সুতরাং 90 Ω এবং 10 Ω এই দুটি series সুতরাং মূলত এটি 100 এবং একইভাবে 55 এবং 5 Ω উভয়ই সিরিজে সুতরাং এটি আপনার 60 Ω হবে এবং এটির সাথে এই 20 ভোল্ট সংযুক্ত রয়েছে এটি 20 ভোল্ট এবং এর মাধ্যমে এটি i1 এবং কারেন্ট এটির মাধ্যমে এটি i2 হবে সুতরাং i1 20 ভোল্ট বিভক্ত 100 সুতরাং এটি আপনার 15 অ্যাম্পিয়ার হয়ে যাবে এটি এখানে i1 15 অ্যাম্পিয়ার একইভাবে i2 আপনার 20 ভোল্ট কারণ এটি সমান্তরাল সার্কিট বিভক্ত আপনার 60 সুতরাং এটি 13 অ্যাম্পিয়ার সুতরাং আপনি 13 অ্যাম্পিয়ার হয় সুতরাং আমি এটি পরিষ্কার করতে দিন যার অর্থ আপনি পেয়েছেন i1 15 অ্যাম্পিয়ার এবং i2 বলুন i1 আমরা 15 অ্যাম্পিয়ার পেয়েছি এবং i2 আপনি পেয়েছেন 13 অ্যাম্পিয়ার আপনি এখন যা করেন তা আমরা পেয়েছি এটি এখানে আপনি KVL বলে আপনার এখানে প্রয়োগ করুন এটি আপনার Voc Voc এর অর্থ VThevenin সুতরাং আপনি যদি KVL বলে থাকেন তার নিজের প্রয়োগ যদি তাই হয় তবে এই পাশটি বাম দিকেও আপনি প্রয়োগ করতে পারেন আপনি যদি এটি তৈরি করেন তবে অভিন্ন ফলাফল একই ফলাফল পাবেন সুতরাং আমরা এভাবে চলেছি এই i1 কারেন্টটি এখানে প্রবাহিত হচ্ছে এবং এখানে i 2 এর মতো সুতরাং এটি 10 i 1 হবে এটি 10 i 1 এটি 5 i 2 কারণ এটি হল আমরা এই পথে এগিয়ে যাচ্ছি আমরা এই পথে চলছি তবে এটি এই পথে চলছে সুতরাং 5 i 2 VOC যে 0 এর অর্থ আপনার VOC VThevenin এটি R30 i1 5 i2 এখন i 1 মান এটি অনেক এবং i2 মান এটি অনেকগুলি আপনি VThevenin ভোল্টেজ পাবেন সুতরাং এটির সাহায্যে আপনি VOC এক তৃতীয়াংশ ভোল্ট পাবেন এই মানগুলি রাখার পরে আমরা VThevenin VOC এই তৃতীয়াংশ ভোল্ট 13 ভোল্ট পাব এখন দ্বিতীয় জিনিসটি হল আমাদের এখানে RThevenin ও পেতে হবে আপনার টার্মিনাল 1 এবং 2 এর মধ্যে RThevenin কী সুতরাং RThevenin জন্য এই ভোল্টেজ উত্সটি এই ভোল্টেজ উত্সটি short করা হয় এর অর্থ এই দুটি পয়েন্টটি short করা হয়েছে আপনি যদি এটির জন্য সমপরিমাণ সার্কিট ইক্যুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম আঁকেন তবে আমি এটি তৈরি করতে পারি সুতরাং আমি যা করতে পারি তা হল এটি এর সমতুল্য এটির জন্য এই দুটি পয়েন্ট আপনার পয়েন্ট এবং এই পয়েন্টটি কেবল সংযুক্ত দ্বারা কেবল একটি তারের সুতরাং আমি যদি এটি এটির মতো করে তৈরি করি তবে এটি 90 এটি 1 করে এটি 10 Ω তার মানে এই পয়েন্টটি আমি এটির মতো সংযুক্ত করি এবং এটি আপনার 55 Ω এবং এটি আপনার 5 Ω সুতরাং এটি 1 এবং এই বিন্দু 2 সুতরাং এই দুটি শর্ট করা হয় সুতরাং যদি এটি হয় এর অর্থ যেমন এই দুটি পয়েন্টটি শর্ট করা রয়েছে সুতরাং 9 এবং 10 আমাদের একসাথে ট্র্যাপ করা হয়েছে 9 এবং 10 সমান্তরাল আছে এবং 55 এবং 5 সমান্তরাল আছে সুতরাং যদি এই সার্কিটটিকে আবার আঁকেন তবে এটি 1 টার্মিনাল হবে এবং এটি আপনার 90 Ω হবে এবং এটি আপনার হবে 30 Ω এবং এটি আপনার সাধারণ টার্মিনাল এবং এটি আপনার 55 Ω এবং এটি হবে আপনার 5Ω হবে এবং এটি হবে টার্মিনাল 2 সুতরাং এই 190 এর সমানকে 10 বিভক্ত 100 এ ভাগ করুন সুতরাং এটি এই অংশে হয়ে উঠবে এটি 9 হয়ে যাবে এবং এটি আপনাকে 55 কে 5 বিভক্ত 55 5 তে গণনা করতে হবে সুতরাং এটি 90 10 তাই এটি 100 এবং এটি 55 560 সুতরাং এই গণনাটি রয়েছে সুতরাং এটি আপনাকে যা দেবে তার অর্থ আপনাকে দেবে এটি একটি এবং এটি একের মধ্যে রয়েছে সুতরাং আমাকে এটি পরিষ্কার করুন সুতরাং আমরা এটি যা করেছি তা শর্ট হয়ে গেছে এর পরে এই দুটিকে 90 এবং 10 এবং 55 এবং 5 টি সমান্তরালে প্রদর্শিত হয় তবে এটি 9 Ω এবং এর সমান এটি আসবে 458 সুতরাং মোটটি RThevenin 1358 Ω এবং এটি দিয়ে এই 10 Ω আপনার এই 10 Ω এখন এখানে সংযুক্ত রয়েছে 10 এটিই আপনার VThevenin এক তৃতীয়াংশ ভোল্ট RThevenin এইটি এবং 10 এর সাথে এখানে সংযুক্ত রয়েছে সুতরাং শেষ পর্যন্ত আপনি VThevenin RThevenin 10 এক তৃতীয়াংশ 1358 10 পাবেন সুতরাং এটি আসলে 0014 অ্যাম্পিয়ার এটি আপনার আমি তাই এটি বোঝা সহজ সুতরাং আপনি পরবর্তীটি সার্কিটের 50 Ω রোধকের মাধ্যমে কারেন্ট টি নির্ধারণ করবেন থিভেনিনের উপপাদ্যটি ব্যবহার করে চিত্র 40 এ দেখানো হয়েছে এক্ষেত্রে পূর্ববর্তী এবং এই একের মধ্যে পার্থক্যের যে এখানে ডেটা আলাদা হতে পারে তবে সার্কিটের কাঠামোটি পার্থক্যে এখানে একটি অতিরিক্ত প্রতিরোধের সংযুক্ত রয়েছে যা 10 Ω পূর্ববর্তী ক্ষেত্রে এখানে কোন প্রতিরোধকের উপস্থিতি ছিল না তবে এখন একটি 50 Ω 10 Ω প্রতিরোধের উপস্থিতি রয়েছে এবং আপনাকে বের করতে হবে যে 50 Ω প্রতিরোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে ধরুন এই টার্মিনালটি আপনি 1 এবং এই টার্মিনালটি আপনি 2 এ চিহ্নিত করলেন এবং তারপরে আপনি অনুসরণ করেন এবং তাই প্রথমে আমাদের এই প্রতিরোধ 50 Ω প্রতিরোধটি খুলতে হবে সুতরাং আপনি এটি খুললে আপনার সার্কিটটি এই সার্কিটের মতো হবে সুতরাং এক্ষেত্রে এই ভোল্টেজটি হল এটিই আপনার VOC যা আসলে আমি যতবার বলছি VOC VThevenin কখনও কখনও v 1 2 একই জিনিস সুতরাং এই ক্ষেত্রে আপনি যদি এই চেহারাটি খোলার সাথে সাথেই করেন তবে এই 50 Ω প্রতিরোধটি খোলা হবে এখন দেখুন যে এই 30 60 এই দুটি সিরিজে ভাবে রয়েছে সুতরাং এই সার্কিটের জন্য 30 60 90 Ω এই দিকটিও এটি 60 এটি 30 তাই 60 30 90 Ω Ω সুতরাং এখানে এটি 90 সিরিজে এবং 90 সিরিজে রয়েছে তার মানে এটি 90 Ω এটিও 90 Ω তার মানে আমাকে এটি পরিষ্কার করতে দিন এর অর্থ i1 আসলে i2 i 2 কারণ কারেন্ট যে কোনও স্থানে প্রবেশ করছে এটি আমার কারেন্টের অর্ধেকের অর্ধেক আমি এখানে যাব অর্ধেক আমি এখানে যাব সুতরাং i1 i2 i এর অর্থ i 2 i1 2 i2 সুতরাং এখন প্রথম জিনিসটি আপনি i2 এবং i1 এর জন্য যা কল করেন তা সহজেই সমাধান করতে পারেন কারণ i1 i2 এবং I হল এখানে যদি আপনি KCL প্রয়োগ করেন তবে দুঃখিত আপনি যদি KCL এখানে প্রয়োগ করেন তবে আমাকে তা পরিষ্কার করতে দিন আপনার i i1 i2 এটি 2 i1 বা 2 i2 এটি এখানে লিখিত হয়েছে এখন আপনি KVL প্রয়োগ করেন আপনার i1 এবং i2 i1 i2 কে আপনি যা বলেছিলেন তা আপনার করতে আসবে সুতরাং আপনি KVLটি এভাবে প্রয়োগ করেন আপনি KVLকে এটি প্রয়োগ করেন সুতরাং আপনি যদি এটি এটি তৈরি করেন তবে আমার মধ্যে এটি কী হবে 10 কারণ I বয়ে যাচ্ছি I কারেন্ট প্রবাহিত করছি এটি পরিষ্কার করতে দিন সুতরাং i এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছি i তাই 10 তে i এইভাবে চলবে আপনার এই i2 কারেন্টটি 60 এবং 30 এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সুতরাং 90 i2 90 i2 তারপরে 4 0 কারণ এই 5 ভোল্ট তাই তবে I ছিল তবে প্রশ্নটি হল 10 i i1 i2 90 i2 5 তবে i2 i1 আপনি যদি এটি এখানে রাখেন তবে আপনি i1 এবং i2 এর জন্য i 1 সমাধান পাবেন এবং এটি আসলে এখানে করা হয় এটি আসলে এখানে করা হয় সুতরাং আপনি এটিকেই আপনি i2 i1 বলছেন আমরা আপনাকে 322 অ্যাম্পিয়ার পেয়েছি সুতরাং একবার আপনি i i2 i1 এটি আপনি 322 অ্যাম্পিয়ার পাবেন তারপরে আপনি সেই জিনিসটিতে KVL প্রয়োগ করেন কেবল আমাকে সেই সার্কিটে যেতে দিন সুতরাং আপনি এখানে আপনার KVL প্রয়োগ করতে পারেন আপনি KVL প্রয়োগ করতে পারেন এটি আপনার VOC এই লুপটি আপনি প্রয়োগ করতে পারেন সুতরাং এটি আপনার 6 হবে এই i1 কারেন্ট প্রবাহিত হবে এবং এটি আপনার i2 সুতরাং যদি আপনি 60 i 1 হন তবে আপনার 30 i 2 Voc i1 i2 রাখুন আপনি VOC আপনার VThevenin পাবেন সুতরাং এখানে যা লেখা আছে তা এখানেই লেখা আছে সুতরাং আমরা VOC পেয়েছি 136 ভোল্ট এটি VThevenin VOC সেখানে কোনও বিভ্রান্তি হওয়া উচিত নয় VThevenin এখন পরেরটি আপনার সমতুল্য RThevenin সুতরাং আপনি কি করেন যে এটি শর্ট করা হবে এটি শর্ট করা হবে এর অর্থ এই 10 Ω প্রতিরোধের মনে করুন এটি সেখানে নেই তার মানে এটি এখানে আসবে এই 10 Ω সেখানে থাকবে কারণ এটি শর্ট এই 2 পয়েন্টটি শর্ট হবে সুতরাং সেখানে কিছুই থাকবে না বলে ধরুন যে আমি এটি আপনার জন্য তৈরি করছি মনে করুন এটি সেখানে নেই সুতরাং 10 এখানে থাকবে সুতরাং আমাকে এটি পরিষ্কার করুন সুতরাং যে আমরা এখানে যে কাজ এটি কি সুতরাং আমরা এখানে যা পেয়েছি আমরা তা পেয়ে যাচ্ছি যে এটি আপনার এই 30 60 এবং 10 Ω 60 এবং 10 Ω তারা এতে রয়েছে ডেল্টা রয়েছে আমাদের এটির তারাতে রূপান্তর করতে হবে ধরুন এটি আপনার r 3 এটি আপনার r 2 এবং এটি 10 Ω r 3 সুতরাং r 1 r 2 r 3 30 60 10 30 60 10 100 Ω এবং তারপরে আপনি এটি আবিষ্কার করতে পারেন যে এই শাখার মান কী এই শাখার মান কী এটি এই প্রতিরোধের সুতরাং 30 থেকে 6 30 থেকে 60 900 r 1 r 2 r 3 এর মধ্যে এটি 18 Ω কারণ 30 60 কে বিভক্ত 100 18 Ω হয় Ω একইভাবে 30 থেকে 10 এই শাখা এটি এর অর্থ এটি 18 Ω 30 এ 10 বিভক্ত 100 এর অর্থ এটি 3 Ω এটি আপনার এটি 3 Ω এবং অন্য একটি 60 থেকে 10 600100 যা আপনার 6 Ω Ω সুতরাং 18 Ω এবং এই এক এবং 2 টার্মিনালটি এর মতো এটি 1 এটি 2 এটি তার অর্থ আমাকে এটি পরিষ্কার করতে দিন এর অর্থ 3 Ω এবং 60 Ω এই দুটি সিরিজে এবং 6 Ω এবং 30 Ω তারা সিরিজে রয়েছে এবং এর সাথে এই সম্মিলনটি সমান্তরাল অর্থ এর অর্থ এটি সমান 6 আপনার এই এটি 63 Ω এবং এটি 36 63 36 যাই উত্তর আসুক 18 Ω এর সাথে সিরিজ হয় সুতরাং আপনি যদি আমাকে এটি পরিষ্কার করতে দিন যে আমরা এটিই তৈরি করেছি যে এটি 18 Ω এবং 63 এবং এই দুটি সমান্তরালে যদি এই সমান্তরাল হয় সুতরাং এটি 2291 Ω এবং 18 Ω সিরিজে রয়েছে সুতরাং মোট 4091 Ω এখন RThevenin 4091 এবং এখানে এটি আপনার এখানে এটি 4091 এবং VThevenin এটির সাথে আপনি সংযোগ করছেন এখন 50 Ω প্রতিরোধের যেটি কেড়ে নেওয়া হয়েছিল সুতরাং আপনি কারেন্ট পাবেন এবং এটি হল কারেন্ট প্রবাহটি 50 প্রতিরোধের দিকে প্রবাহিত হবে সুতরাং আমাকে এটি পরিষ্কার করুন সুতরাং এটির সাথে আপনি আপনার i আপনার 0 পয়েন্ট আপনার 0 1 অ্যাম্পিয়ার পাবেন সুতরাং এটি সহজ থেভেনিনের উপপাদ্যটি নয় বরং এই সমাধানের সম্পূর্ণ সার্কিটটি কেবল VThevenin এবং RThevenin গ্রহণ করে এবং তারপরে সেই প্রতিরোধের সাথে সংযুক্ত হয় এবং আপনি সেই প্রতিরোধের মধ্য দিয়ে প্রবাহিত করতে পারেন তাই 50 পর্যন্ত প্রতিরোধের দিকে চলে যান সুতরাং এটি কারেন্ট প্রবাহিত হয়